চিত্রটি আবার অঙ্কন করা যাক ঠিক আছে সুতরাং এটা হল delta সেটা V A এর across এ প্রয়োগ করা হয়েছে আমি delta gap excitation ধরে নিচ্ছি ঠিক আছে এটাকে z 0 এর সমান বলা যাক এবং দ্বিতীয় এন্টেনার element এখানে d দূরত্ব দূরে আছে কিন্তু তারা একে অপরের সমান্তরাল এর কেন্দ্র হচ্ছে ZB এবং দৈর্ঘ্য LB তাহলে জ্যামিতি টা পরিষ্কার দৈর্ঘ্য LA দৈর্ঘ্য LB কারেন্ট IA কারেন্ট IB ঠিক আছে এখন এখানে একক অ্যান্টেনার কেস নেওয়া হয়েছে যদি তোমাদের মনে থাকে যে আমি এখানে কি করেছি আমার কারেন্ট সোর্স এর পরিপ্রেক্ষিতে নিয়েছি এবং এর পর্যবেক্ষণ বিন্দু ব্যাস দূরত্বে নিয়েছি একটু দূরে ঠিক আছে তাই জন্য বর্গ নেওয়া হয়েছে আমরা এটাকি এড়ানোর জন্য করেছি এটা হল Green's Function singularity আমরা এই বিন্দুগুলো 1 এন্টেনার সমতলের ওপর নিতে পারতাম ঠিক আছে এটা সম্ভব এবং আমরা এখানেSingular Integral নিয়ে কাজ করেছি ঠিক আছে সুতরাং এটা আমরা গণনা কে আরও সহজ করার জন্য করেছি এবং Singularity এড়াতে করেছি এখানে যদিও একটু প্রতিসাম্য অনুপস্থিত আছে কারণ আমি মনে করি দ্বিতীয় অ্যান্টেনা একদিকে আছে সুতরাং আমি ভালোভাবে পারবোনা ঠিক ভাবে বলতে গেলে আমরা বেশি দূরত্ব নিতে পারব না সেই বিন্দুতে পরীক্ষা করতে পারবোনা তাহলে আমার কাছে অন্য কি উপায় আছে অন্য কি সমাধান আছে যেটা আমি সোরস পয়েন্ট এবং টেস্টিং পয়েন্টের জন্য করতে পারব মনে রাখবে এখানে এটা ছিল আমার source আর এটা testing Point সুতরাং এখানে আমার আর কোন পছন্দ নেই আমাকে এই সিঙ্গুলারিটি গুলো নিয়েই থাকতে হবে সুতরাং আমি সেখানেই পরীক্ষা করব যেখানে কারেন্টের প্রবাহ হচ্ছে আমি greens ফাংশন এ সিঙ্গুলারিটি পাব আমি এটা নিয়ে কাজ করব কোন সমস্যা নেই কিন্তু এখন সীমানা শর্ত দিয়ে শুরু করা যাক যেটা আমাদের পথ দেখাবে সুতরাং সীমানার সত্যটাকে আমি আরেক রকম ভাবে লিখতে পারি উদাহরণস্বরূপ সমীকরণ 1 ঠিক আছে সুতরাং সমীকরণ 1 আমাকে দেবে EzsA EzsB − EziA তাহলে এখন শুধু এক থেকে এক ম্যাপিংকরা যাক তাহলে প্রথম Term টা কি হবে সুতরাং এটা হলো আমাদের সংকুচিত স্বরলিপি বাম দিকের জন্য সুতরাং Integrals কোথা থেকে কোথা পর্যন্ত হবে এটা অ্যান্টেনা A এর উপর induced current এর জন্য তৈরি field সুতরাং ইন্টিগ্রেশনের সীমা কি হবে − LA2 to LA2 এটা কোন কারেন্ট হবে IA না IB ছাত্র I A IAz′ রং বলা যাক z′ হল সেই Coordinate যেটা এখানে উপর নিচ করে ঠিক আছে Kzz′ dz′ হল এর জন্য তৈরি Scattered Field পরের Field টা অ্যান্টেনা B র উপরে কারেন্ট induced হওয়ার জন্য তৈরি হবে তাহলে ইন্টিগ্রেশনের সীমা কি হবে − LB 2 থেকে LB 2 এটাকে সহজ করার জন্য আমি আরো কিছু করে coordinate এর কথা বলবো কারণ এটা একটা dummy variable সুতরাং এটাকে অন্য একটা চিনলে পরিবর্তন করা যাক এবং Kz z′′ ঠিক আছে এই z z′′ হল relative coordinate যেটা আমি বলতে চাইছি z B এর পরিপ্রেক্ষিতে − EizA ঠিক আছে সুতরাং এটা আমরা মনে করছি উদাহরণস্বরূপ একটা delta gap অথবা তুমি যা কিছু মনে করতে পারো তা কোনো প্রভাব ফেলবে না এটাই হলো আমার প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ অন্য কোন সীমানা শর্ত থেকে আসছে দুজনের মধ্যে শুধু পার্থক্য হল সেটা আমি পরিষ্কার করে বলতে চাই z এখানে কোন জায়গায় আছে এই সীমানা শর্ত z এর কোন মানের জন্য ধরা হয়েছে z ∈ A এখন আমাদের z ∈ B নিতে হবে ঠিক আছে সুতরাং z ∈ B হল প্রথম মান যেটা B র ওপর পড়া current A এর field এর জন্য উৎপন্ন হয়েছে ঠিক আছে সুতরাং এখানে ইন্টিগ্রেশনের সীমা হবে −LA 2 থেকে LB 2 B র উপরে পড়বে ঠিক আছে সুতরাং আমার z B উপর হবে কিন্তু z′ সেখানে যাবে যেখানে কারেন্টের বিচ্ছুরণ হচ্ছে ঠিক আছে সুতরাং এটা হবে সুতরাং এটা হচ্ছে সেই সমীকরণ যেটা তুমি ব্যাখ্যা করবার জন্য ব্যবহার করবে যেটা শুধু বলবে বাম দিক শুধু বাম দিকের দিকে দেখো বাম দিক কি বলছে আমি তোমাদের বলবো কোন বিন্দু z এ field এর মান কি হবে যদি আমরা এই integral নিয়ে কাজ করি ঠিক আছে z′ current element এর উপর কাজ করবে এবং z কোথায় থাকবে এবং আমি এটাকে সীমানার সঙ্গে মেলাবো এটাকে − Einc এর সঙ্গে সমান করে এটাই হল এর মানে ঠিক আছে এবং মনে রাখবেন এটা কিভাবে এসেছে এটা এসেছে G এবং current এর convolution এর মাধ্যমে যেটা আমাদের A দিয়েছে A থেকে আমরা E পেয়েছি সুতরাং এটাই হলো কোন বিন্দু Z এ electric field এর মান এবং এটা সমাধান করবার জন্য আমি এটাকে সীমানার সঙ্গে মিলিয়ে দিয়েছি সুতরাং একইভাবে এটা একটা Ia field যেটা z এর কোন স্থানে current element A এর জন্য তৈরি হয়েছে এটা এবং এটা হয় 0 সঙ্গে না হয় আপতিত field এর সঙ্গে সমান করা হবে ঠিক আছে ছাত্র ওরা দুজন IA এবং IB অজানা দুজনেই IA এবং IB একদম ঠিক সুতরাং যেটা আমরা খুঁজে বার করতে চাইছি IA এবং IB অজানা K হল গ্রীন এর ফাংশনGreen's Function এই operator এর সঙ্গে ঠিক আছে সুতরাং ∂2∂z2 k2 যেটা G এর ওপর কাজ করছে সেটাই আমার K এটা দেখতে খুব জটিল লাগছে কিন্তু এটার সমাধান করা যাবে ঠিক আছে সুতরাং আমরা কাছাকাছি এসে গেছি সুতরাং এখানে কিছু সাবস্ক্রিপ্ট প্রয়োগ করা যাক K এর উপরে ঠিক আছে Source এবং Testing K point হল A এই K তে Source Point কি হবে Source Point হবে দ্বিতীয় element যেটা K এর উপর পড়বে এখানে Source Point কি A B এর ওপর পড়বে BB এর উপর পড়বে ঠিক আছে সুতরাং notation তা হল K সোর্স থেকে অবজারভেশন পয়েন্ট এটাই হল এর ইন্টারপ্রিটেশন ঠিক আছে তাছাড়া আর সমস্ত K এর মতই দেখাচ্ছে কিন্তু বলতে গেলে এরমধ্যে z সোরস এর মধ্যে দেস্টিনেশন বোঝাচ্ছে সুতরাং সোর্স কি এবং ডেস্টিনেশন কিএটা খুব স্পষ্ট করতে হবে ঠিক আছে সুতরাং KA→A এর ক্ষেত্রে অথবা KB→B ক্ষেত্রে আমাদের কাছে গ্রীনের ফাংশনGreen's Function আছে যেখানে একটা আর আছে সুতরাং R এর মান কি হবে কারণ এটা সেল্ফ টার্ন এবং KA→B অথবা KB→Aতাহলে আমার R এর মানে কি আমাদের শুধু আপেক্ষিক দূরত্ব খুঁজে বার করতে হবে ঠিক আছেz এর দ্বিগুন মৌলিক এর মান − LB2 থেকে LB2 এর মধ্যে হবে এটা zB অফসেটে থাকবে সুতরাং এটা হল কারেন্ট এলিমেন্ট B এর উপর পরম z কোঅর্ডিনেট এবং কারেন্ট এলিমেন্ট A যেকোনোভাবে z অ্যাক্সিস এর উপর হবে এটা হল z ঠিক আছে সুতরাং এটাই হল দূরত্ব সুতরাং আমি মনে করি এটা জটিল নয় যা করার জন্য আমাদের জ্যামিতি খুব সাবধানে মাথায় রাখতে হবে এবং এই পুরো জিনিসটা Coupled Matrix সমীকরণে পরিবর্তিত হবে এর প্রথম মানটা এখানে আছেসুতরাং এখানে অজানা মান কি আছে IA এবং IB সুতরাং IA উদাহরণস্বরূপ এই পুরো জিনিসটা লেখা যেতে পারে FAA FBA অথবা এটাকে বলা যেতে পারে AB BA বলা যেতে পারে কারণ যদি সোর্স থেকে অবজারভেশন এর দিকে হয় তাহলে F AB F BB আবেগ একবার যদি তোমরা সমস্ত ম্যাট্রিক্স এর মান ক্যালকুলেট করোমানে আমি বলতে চাইছি IA IB এর ইন্টিগ্রাল h0 এর সমান হবে এটা MoM এর পদ্ধতি অনুসরণ করার পরে দেখা যাবে সুতরাং এর সাবম্যাট্রিক্সের আয়তন কি হবে সুতরাং F হল সমস্ত সাবম্যাট্রিক্স তাহলে এই উদাহরণ এর জন্য এর আয়তন কি হবে ছাত্র N ক্রস সুতরাং এটা হবে NA × NA কাছে একইরকমভাবে এটা হবে NB × NB ঠিক আছে সুতরাং সমষ্টিগত ভাবে এই ম্যাট্রিক্সের আয়তন কি হবে ছাত্র N A NA NB × NA NB সুতরাং আমি A কে NA এলিমেন্ট এ পরিবর্তিত করেছি এবং B কে NB এলিমেন্ট এ পরিবর্তিত করেছি সুতরাং আমি আরও একটা বড় ম্যাট্রিক্স পাব এবং তার সমাধান করব হ্যাঁ এই সমস্ত গুলো হয়ে যাওয়ার পরে আমাদের লক্ষ্য কি হবে আমি এই সমস্ত বড় গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং IA IB পেয়েছি এখন কি করতে হবে আমার আসল উদ্দেশ্যটা কি ছাত্র ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স এটা কিভাবে বার করব আমি বার করতে চাই উদাহরণস্বরূপ ZAd একটা বড় প্রশ্নের সমান ছাত্র স্যার এর ডান দিকে কি আছে H যেটা এর ভেক্টর ফর্ম থেকে এখানে সমস্ত পরীক্ষণীয় বিন্দুতে আসছে দেখো ZAd কি বিন্দুতে পরিবর্তিত হচ্ছে যে প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করেছি অ্যান্টেনার কানেকশন টার্মিনাল এ ছাত্র A A তার মানে এই বিন্দুতে ঠিক আছে সুতরাং ভোল্টেজ A কে কি দিয়ে বিভক্ত করা হয়েছে ছাত্র I A এর মান 0 এর সমান এটাই সব এবং কেন এটাই সব কারণ IA অন্য কোন পদার্থের অনুপস্থিতিতে কারেন্টের মান নয় IA সবকিছুর জন্য অন্য একটা সমস্যার সমাধান হবে এবং মিউচুয়াল কাপলিং ধরে নেওয়া হবে সুতরাং অন্য সমস্ত সার্কিট মডেলের থেকে একটু আলাদা যেখানে আমাদের প্রথমে Z11 খুঁজে বার করতে হবে এবং তারপর Z12 এবং এখানে কারেন্টের অনুপাত আমরা এই সমস্যাটিকে সরাসরি সমাধান করব কারেন্টের মান ইনপুট টার্মিনালে খুঁজে বার করব যেটা হলো আমার ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স ঠিক আছে সুতরাং তুমি এলিমেন্ট B এর সাহায্য ছাড়াই এই সমস্যার সমাধান করেমিউচুয়াল কাপলিং খুঁজে বার করবে এবং কিছু ইম্পিডেন্স এরমান পাবে ঠিক আছে সুতরাং এইটা আমাদের সম্পূর্ণ ভাবে বলবে যে কিভাবে দুটো এন্টেনা এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারব এবং এটা রিসার্চ এর একটা খুব বড় এলাকা খুলে দেবে আমি খুব সংক্ষিপ্ত ভাবে শুধু এটা এখানে ব্যক্ত করেছি এলিমেন্ট B কারেন্ট এলিমেন্ট হিসেবে থাকার পরিবর্তে তোমাদের কাছে উদাহরণ স্বরূপ একটা মানুষের শরীর থাকতে পারে এবং তুমি এটা সম্বন্ধে পড়াশোনা করতে পারো এন্টেনার ইনপুট ইম্পিডেন্স এর ওপরে মানুষের শরীরের কী প্রভাব তোমরা যখন মোবাইল ফোন মাথার খুব কাছাকাছি ধরো গ্রাম তোমার মাথার কাছে কিছু কারেন্ট Induce করা হয়েছে এবং ইনপুট ইম্পেদান্স এর মান পরিবর্তন করা হচ্ছে ঠিক আছে সুতরাং অ্যান্টেনার কাছাকাছি কোন বস্তু আছে তার উপর নির্ভর করে অ্যান্টেনার ভিতরে সমস্ত কিছুর পরিবর্তন হবে সুতরাং মানুষ এই মডেলটা কে একটা তারের এলিমেন্ট হিসেবে ব্যবহার না করে আরো জটিল বস্তু হিসেবে ব্যবহার করতে পারে যেখানে তাদের মধ্যে মিউচুয়াল কাপলিং কি তার ব্যাপারে জানতে হবে ঠিক আছে সুতরাং সাধারণভাবে ইলেক্ট্রোম্যাগনেটিক সমস্যা সর্বত্র প্রবাহিত কারেন্ট ফ্লোটিং এর জন্য খুবই চ্যালেঞ্জ যুক্ত এবং এটা একটা খুব জটিল কাজ যখন এর জ্যামিতি খুবই সাধারণ কোনো নির্দিষ্ট কাজের জন্য নয় ঠিক আছে এবং এই পদ্ধতিকে টেনের অনেক মানের জন্য generalize করা যেতে পারে যখন অ্যান্টেনা একটা Array এর মত দেখতে হবে সুতরাং জেতার ব্যাপারে আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে সেটা হল আমাদের সিঙ্গুলারিটি জন্য গ্রীন ফাংশন নিয়ে কাজ করতে হবে কারণ আমরা সোর্স এবং টেস্টিং পয়েন্ট একই একসিসের দিকে ধরে নিয়েছি ছাত্র স্যার এটা কি 2D গ্রীন ফাংশন 3D গ্রীন ফাংশনএটা হলো এখানে আমাদের আসল সমস্যার মত এটা এখন আমার 3D গ্রীন ফাংশন সুতরাং কারেন্ট এলিমেন্ট হল ওয়ান ডাইমেনশনালকিন্তু খুব কম করে হলেও দুটো z অ্যাক্সিস এর দিকে ওয়ান ডাইমেনশনাল এটা খুব পাতলা এবং ব্যাসার্ধ কিন্তু এটা 3D মুক্ত মাধ্যমে বিচ্ছুরণ ঘটাচ্ছে তাই জন্য আমরা 3D গ্রীন ফাংশন ব্যবহার করছি এবং z এর দিকে একটা খুব সহজ ধারণা গ্রহণ করেছি এবং খুব ছোট ব্যাসার্ধ নেওয়া হয়েছে যেখানে Volume integral হল ওয়ান ডাইমেনশনাল ইন্টিগ্রাল শুধু সেই কারণেই তোমাদের এটা কে ওয়ান ডাইমেনশনাল ইন্টিগ্রাল সমস্যা ভাবার কোন কারণ নেই এটা হল একটা ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট যেটা Three ডাইমেনশনাল মুক্ত মাধ্যমে বিচ্ছুরন ঘটাচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার টাওয়ার খুব পাতলা থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক মাল পাওয়া যাবে ছাত্র একইভাবে x y এর ক্ষেত্রেও হ্যাঁ সেই জন্যই এখানে A এর বর্গ আসছে হ্যাঁআমি এখানে যেটা লিখেছি সেটা − z হবে ছাত্র এটা কি z d হ্যাঁ ছাত্রZ হল হ্যাঁ তুমি ঠিক সুতরাং z এর পরিবর্তে এটা হওয়া উচিত zB z′′ যেটা তুমি বলতে চাইছো ঠিক আছে আসলে হ্যাঁ আমাদের অ্যান্টেনা এলিমেন্ট এর রিলেটিভ Frame এর দিকে যেতে হবে সুতরাং আসল জিনিসটা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ z এবং z′এক থাকবে যদি z′ z অ্যাক্সিস এর ওপরের কারেন্ট হয় এবং z′′ ও এক অ্যাক্সিস এ থাকে তাহলে সেখানে Singularity থাকবে